অতএব এগোনো যাক সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে যেটি একটি 1 D উদাহরণ তাই আমি যা করতে চলেছি তা হলো আমার 1 D উদাহরণ এর জন্য সেটি হল আমি একটি দড়ি নিতে চলেছি এবং এই দড়িটি দুটি বিন্দুতে বাধা আছে x0 এবং x l অতএব এটি আমার দড়ি বন্ধন হচ্ছে যে দুই প্রান্তে এটি বাঁধা আছে এবং মাঝে এটি দুলতে পারে নিজের মত সুতরাং তোমরা 12 এর শ্রেণীতে দেখেছো এবং ব্যবহার করেছ এই ধরনের সমীকরণ গুলি সমাধান করার জন্য দড়ির টান এবং স্থানচ্যুতি এর মান নির্ণয় করা সবকিছু অনেক বাধা আছে এখানে আমরা সব গুলোকে নিয়ে একটি ডিফারেন্সিয়েশন সমীকরণ লিখব যা আমাকে দ্বিতীয় ডেরিভেটিভ দেয় u এর তাই u কি এটি হলো দড়ি এর স্থানচ্যুতি যে কোন বিন্দু x এ এটি হলো দড়ি এবং F হলো প্রযুক্ত বল ঠিক আছে আমাদের ভাবতে হবে না কি করে আমরা এই সমীকরণ পেয়েছি বলবিজ্ঞান আমাদের এই সমীকরণ দিয়েছে যেটি একটি দ্বিতীয় ক্রম ডিফারেন্সিয়েশন সমীকরণ তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যদি আমি অগ্রাহ্য করি বেশিদূর এগোবো না আমাদের ধাপে ধাপে এগোনো হোক আশা করি বিন্যাস মোটামুটি পরিস্কার হয়েছে একটি দড়ি দুই প্রান্তে বাধা আছে তাই আমার ডিফারেন্সিয়েশন সমীকরণ সুতরাং এই উদাহরণ এর ক্ষেত্রে আমার L অপারেটর কি হবে ছাত্র d2dx2 একদম সঠিক আসলে আমার আংশিক ডেরিভেটিভ লেখার কোনো দরকার নেই কারণ এটি 1 D সমস্যা আমি এটিকে পূর্ণ ডেরিভেটিভ হিসাবে লিখতে পারি এবং ϕ হল u এবং f আগের স্লাইড থেকে হলো F ঠিক আছে সুতরাং এটি এক থেকে এক সিস্টেম যা আমি নিয়েছি এই সমস্যার জন্য তোমার কি মনে হয় সীমানা শর্তগুলি কি হবে ছাত্র x0 এবং x সমান আরেকটা 0 হ্যাঁ এটি দুদিকে বাধা আছে তাই সীমানা শর্তগুলি দুদিকেই হবে স্থানচ্যুতি u 0 u 0 ঠিক আছে ছাত্র ওখানে কি বলা আছে সুতরাং এগুলো পেরেকের মত যা তোমরা জানো এবং একটি দড়ি বাধা আছে এই দুই বিন্দুর মধ্যে এই দুই প্রান্তের মধ্যে ছাত্র বল প্রয়োগ করা হয়েছে এরকম ভাবে বল দেওয়া হয়েছে কোন এক বিন্দুতে যেকোনো একটি বিন্দুতে আমি কিছু বল দিচ্ছি সেই বল একটি বিন্দুতে নাও দেয়া হতে পারে এটি পুরো দড়ি জুড়েও দেওয়া হতে পারে এবং এটিকে f লেখা হচ্ছে f হল একটি ফাংশন x এর যার মান পুরো দড়ি জুড়ে অশূন্য হতে পারে তোমরা একটি বস্তুর উপর বসাতে পারো তাই এটি বণ্টিত আছে সুতরাং আমি গুরুত্ব দিই না f এর কোন ধরনের রূপে আছে আগের স্লাইডে স্লাইডে যা দেখেছিলাম যে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে g পাওয়া আমি তোমাকে তারপর সবকিছু বলতে পারবো তাই এখন গ্রীন এর ফাংশনের সংজ্ঞা কি যেটা আমরা ব্যবহার করতে পারি আমি খুব সহজেই গ্রীন এর ফাংশনের সংজ্ঞা লিখব আগের স্লাইড এর মত d2Gxx′ dx2 δx x′ কিছু কিছু জায়গায় তুমি দেখতে পাবে যে এটি লেখা আছে এভাবে δx x′ দুটোই একই জিনিস সুতরাং এই সমস্যার জ্যামিতি কি কি আমরা ব্যবহার করছি অতএব এটি আমার x অক্ষ ওখানে কোন এক বিন্দু x' তে আমি একটি বল প্রদান করেছি মনে করো যে আমাদের ডান দিকটা কিন্তু অশূন্য কেবলমাত্র একটি বিন্দুতে এটি একটি ডেল্টা ফাংশন সুতরাং আমি xx' তে কিছু বল প্রদান করেছি অতএব এটি এরকম যে এই দড়ি এখানে ঝুলে গেছে এই বল প্রদান করার জন্য এটার শারীরিক ব্যাখ্যা খুবই কষ্টকর কারণ আমি একটি খুবই বিশাল বল প্রদান করছি একটি অতি ছোট বিন্দুতে সুতরাং ছবি আঁকা এইভাবে কিছুটা বিভ্রান্তিকর কারণ অনন্ত তে দেখানো মানে ডেল্টা ফাংশনের মান অনন্ত এই বিন্দুতে কিন্তু এটি শুধুমাত্র একটি বর্ণনা মাথায় রাখার জন্য যে যা হচ্ছে একটি বিন্দুতে একটি বল আছে যা এই সিস্টেমে প্রদান করা হচ্ছে এবং আমি এই সিস্টেম এর প্রতিক্রিয়া বার করতে চাইছি ওখানে আমি এটি করছি অতএব এই প্রতিক্রিয়াও সেই একই সীমানা শর্ত মানবে যার মানে হল যে আমরা একটি অনুমান করব যা আমাদের সাহায্য করবে এই সমস্যা সমাধান করতে এবং তারপর তুমি একটি সংগতিপূর্ণ সমীকরণ এর সিস্টেম পাবে সুতরাং এটি বলা যেতে পারে যে একই সীমানা শর্ত আমি কি বলতে পারি G0 x′ 0 Glx'0 কারণ ওখানে দড়ি বাঁধা আছে এবং যদি আমি চাই আপাতত ধরো বলি x ≠ x′ যাতে আমি ডেল্টা ফাংশন থেকে দূরে থাকতে পারি গঠনটা পরিষ্কার এর পরের ধাপ হল সমাধান করা সুতরাং আমি এটিকে একেবারে স্থানের ডোমেইনে সমাধান করব ঠিক আছে কোন সঙ্কেত আছে যে আমাদের প্রথম পদক্ষেপ কি হতে চলেছে যখন তোমরা এই সমীকরণের দিকে তাকাও সবচেয়ে কঠিন অংশ যেটা মনে হয় সেটি হল এই ডেল্টা ফাংশন এটি এমন ভাবে কাজ করবে যা আমাদেরকে অসুবিধা দেবে অতএব যদি আমি কিছু সমাধান করতে চাই প্রথমে যা আমি করতে পারি তা হল ওই ঘটনা কল্পনা করো যেখানে ডেল্টা ফাংশন নেই এবং সেটা কখন হবে ছাত্র x হবে x ≠ x' সঠিক সুতরাং আমরা যা করব তা হল সমাধান করব যখন x ≠ x′ সেই ক্ষেত্রে এই সমীকরণটি এখানে খুব সহজ হয়ে যায় তাহলে এটি G হবে ঠিক আছে অতএব দ্বিতীয় ডেরিভেটিভ এই ফাংশনের হয়ে যাবে 0 আমি ডেরিভেটিভ নিচ্ছি প্রাইম নাকি আনপ্রাইম স্থানাঙ্কের ভিত্তিতে ছাত্র আনপ্রাইম আনপ্রাইম এর কি কোন সহজ বিশ্লেষণাত্মক সমাধান আছে হ্যাঁ এটি কি ছাত্র এটি রৈখিক সঠিক রৈখিক ফাংশন অতএব আমি বলতে পারি যে এটি Gx x′ Ax B ঠিক আছে তাই এই পরিস্থিতি x ≠ x′ দুটি ক্ষেত্রে হতে পারে একটি হলো x x′ এবং অপরটি হলো x x′ সুতরাং আমি কেবল এখন এটি আঁকছি অতএব ওখানে এটি হলো আমার x এটি হল দৈর্ঘ্য l এবং এটি 0 এবং কোন এক বিন্দু ওখানে হলো x' এগুলি শারীরিক অবস্থা সুতরাং যখন আমি x x' নিয়ে কাজ করি কি ধরনের সমাধান আমি লিখতে পারবো সুতরাং Gxx′ দুটি ঘটনা হতে পারে প্রথম ঘটনা হল দুটি ক্ষেত্রেই সমাধান হল Ax B কিন্তু এই A এবং B গুলি কি একই হবে বাম এবং ডান দিকে না ও হতে পারে তাই আমি এটিকে এভাবে লিখবো Gx x′ A1x B1 x x′ এবং Gx x′ A2x B2 x x′ ঠিক আছে আমি x x′ এর থেকে দূরে আছি তাই কেউ এখনো তর্ক করতে পারবেনা দুটি ক্ষেত্রেই আমার একটি সমজাতীয় ডিফারেন্সিয়েশন সমীকরণ G′′ 0 আছে যাহার সমাধান রৈখিক দুদিকেই সুতরাং এই সমস্যা আমাদের কটি পরিবর্তনশীল প্রদান করে কটা অজানা জিনিস আছে ওখানে ছাত্র 4 অজানা 4টে অতএব চলো আমরা সীমানা শর্ত ব্যবহার করি যা আমাদের এটি সমাধান করতে সাহায্য করবে ইতিমধ্যেই তোমরা আমাকে একটা জিনিস বলতে পারবে যে বাঁদিকে এটি একটি ফাংশন x এবং x' এর ডান দিকটা মনে হচ্ছে একটি ফাংশন কেবল মাত্র x এর অতএব এই ধ্রুবক A এবং B হবে x' এর ফাংশন যা তুমি এখন অনুমান করতে পারবে যা আসবে সীমানা শর্ত থেকে সুতরাং প্রথম সীমানা শর্ত যেখানে আমি ব্যবহার করতে পারি সেটি হল x0 অতএব আমি সমীকরণ 1 নির্বাচন করছি প্রথম ক্ষেত্রে x0 আসে সুতরাং এটি প্রথম ক্ষেত্র এবং এটি দ্বিতীয় ক্ষেত্র তাহলে এটা আমাকে কি বলে ছাত্র A1 × 0 B1 0 ছাত্র B1 হল 0 আমি A1 সম্পর্কে কিছু বলতে পারছি না পরের অবস্থা হয় x l এ সুতরাং এখানে আমি বলতে পারি A2l B2 0 অতএব আমি বলতে পারি B2 A2l ঠিক আছে আরেকটি জিনিস যা আমরা শারীরিকভাবে আশা করছি যে এই দড়ি ছিঁড়ে যাবে না সুতরাং ধারাবাহিকতার সমীকরণ অতএব ধারাবাহিকতার সমীকরণ হবে ওই বিন্দুতে যেখানে আমি জোর প্রদান করেছি অন্য জায়গা গুলি গতানুগতিক ভাবে ধারাবাহিক তাই এটি হয় xx' এ যার মানে তাহলে এই দুই সমীকরণ আমাকে কি বলে তাই B1 এমনিতেই 0 অতএব x' এর বাঁ দিকটা কি কি x' এর বাঁ দিক টা ছাত্র A1 A1x′ হ্যাঁ কিন্তু আমি যা পেতে চাইছি তা হলো ধারাবাহিকতা আমরা x ≠ x′ ব্যবহার করি এটি নির্ণয় করার জন্য কিন্তু যাই সমাধান পাই না কেন সুতরাং বলা যাক x' এর একটু বাম দিকে এবং x' এর একটু ডানদিকে দড়ি আছে যা আসছে এবং এটি হঠাৎ করে বেড়ে যেতে পারে না এটি একটি দড়ি যা ছিড়ে যেতে পারে না অতএব বামদিকের সীমা এবং ডান দিকের সীমা আমি একের সাথে এক সমান করব যাতে আমি একটি ধারাবাহিক ফাংশন পাই যা আমার সাধারণ সংজ্ঞা ধারাবাহিকতার অতএব এটি আমার বামদিক প্রথম ক্ষেত্র থেকে এবং এটি সমান হওয়া উচিত ডান দিকের সীমা এর সাথে সুতরাং ডানদিকের সীমা আমাকে কি দিতে চলেছে ছাত্র A2x′ B2 A2 এবং B2 আমি এর জায়গায় বসাতে পারি যা আমাকে x′ l দেবে সুতরাং এটি আমাকে A2 A1x′ l বলে ঠিক আছে অতএব আমি চারটে পরিবর্তনশীল দিয়ে শুরু করেছিলাম এবং এই চারটে পরিবর্তনশীল এর মধ্যে কটা সম্পর্ক আমার কাছে আছে এতক্ষণ অবধি তিনটে সুতরাং আমার a b এবং c আছে ঠিক সুতরাং এই তিনটে শর্ত আপাতত কি যথেষ্ট না আমার আরেকটি সম্পর্ক দরকার পুরো তথ্য পাওয়ার জন্য এই সমস্যার তাহলে চতুর্থ শর্ত কি হবে আমরা ধারাবাহিকতা লাগাই যেই ধারাবাহিকতা একেবারে ডিফারেন্সিয়েশন সমীকরণের সাথে কাজ দেবে না আমি সমাধান এর ওই গঠন নিয়েছি যা আমরা সমান করেছিলাম অতএব কঠিন জিনিস কি যা নিয়ে আমরা এখনো কাজ করিনি ছাত্র ডিফারেন্সিয়েশন সমীকরণ xx' এ তাই আমাদের আর কোন উপায় নেই এটি সম্মুখীন হওয়া ছাড়া যা আমরা এরপর করব তাহলে শেষ কসরত কি অতএব আমার G′′x x′ δx x′ আছে তাই যদি আমি দ্বিতীয় ডেরিভেটিভকে ইন্টিগ্রেশন করি আমি কি পাবো দ্বিতীয় ডেরিভেটিভকে ইন্টিগ্রেশন করে আমি প্রথম ডেরিভেটিভ পাব অবশ্যই সুতরাং যদি আমি স্বজ্ঞাতভাবে একটি ইন্টিগ্রেশন করি যদি আমি দুদিকেই ইন্টিগ্রেশন করি আমি কি দেখব বাম দিকটা আমাদের প্রথম ডেরিভেটিভ দেবে ছাত্র ডান দিকটা আমাদের দেবে ছাত্র 1 সঠিক 1 সুতরাং এটি এমন একটা জিনিস যা আমরা ব্যবহার করতে পারি তাই ইন্টিগ্রেশন করা যাক ইন্টিগ্রেশন এর জায়গা কি হওয়া উচিত ছাত্র অতএব এটা আমার x' তাই যদি আমি যেকোনো জায়গায় ইন্টিগ্রেশন করি ধরা যাক আমি এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করছি তাহলে কি কোন কাজ হবে না কারণ আমি কোন সম্পর্ক পেতে পারছিনা কারণ এই ফাংশন ওখানে ধারাবাহিক কিন্তু অন্যদিকে সবকিছু মুছে গেছে অন্যদিকে যদি আমি এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করি তখন একটি আকর্ষণীয় জিনিস হবে সুতরাং ইন্টিগ্রেশন করা যাক এটা যা আমি ইন্টিগ্রেশন করব আমি এটিকে ইন্টিগ্রেশন করব দড়ির দৈর্ঘ্য বরাবর সুতরাং ইন্টিগ্রেশন এর পরিবর্তনশীল হবে x নিজেই এবং এটি হবে একটি ইন্টিগ্রাল ঠিক আছে তাই বাম দিক আমাকে কি দেয় ছাত্র G' এটি আমাকে G' দেবে দ্বিতীয় ডেরিভেটিভ এর ইন্টিগ্রাল আমাকে প্রথম ডেরিভেটিভ দেবে সুতরাং এটি আমাকে G′x x′ x′ εx′ε দেবে এবং ডান দিক আমাকে দেবে ছাত্র 1 1 সঠিক কারণ আমি ইন্টিগ্রেশন এর মধ্যে সিঙ্গুলারিটি নিয়ে কাজ করেছি আমি কি বাম দিকের মান জানি আমি সঠিকভাবে জানি সুতরাংবাম দিক আমাকে দিতে চলেছে এটি হল G' G' কি দুই ক্ষেত্রেই A1 এবং A2 সঠিক সুতরাং x x′ এবং x x′ এর জন্য তাই এটি আমাকে A2 A1 1 দেবে এবং এটি হল আমাদের চতুর্থ সম্পর্ক যা আমার দরকার ছিল অতএব আমি এটিকে সরলীকরন করতে পারি যা আমাকে শেষ অভিব্যক্তি দেবে যা থেকে আমি A1 x′ ll এবং A2 x′l পাব তাই আমি কেবল বীজগণিত ব্যবহার করেছি এখানে এটি ব্যবহার করে আমি সম্পর্ক পেয়েছি এবং এটি c সম্পর্ক একত্রিত করে দুটি সমীকরণ এবং দুটি পরিবর্তনশীল আমি এখান থেকে 1 এবং 2 বাদ দিয়ে দিতে পারি এবং আমি পেতে পারি যা সঠিক তার রূপে সুতরাং শেষ সমাধান যা আমি এখানে পাচ্ছি তা পুনরায় লিখছি আমার দুটি ঘটনা দরকার x x′ এবং x x′ এর জন্য প্রথম ক্ষেত্রে আমি Gx x′ x x x′ পাব Gx x′ x′ x x′ তাই এটি খুব একটা কষ্টকর ছিল না আমি সীমানা শর্ত ব্যবহার করেছি আমি ওই তথ্য ব্যবহার করেছি যে কোনখানে আমি ইমপালস রেখেছি এবং আমি প্রতিক্রিয়া পেয়েছি সুতরাং শেষ সমাধান হিসেবে আমি কি লিখবো সমাধান হল u স্থানচ্যুতি সঠিক আমি করতে চলেছি u অতএব আমি ইমপালস প্রতিক্রিয়ার পূর্ণ গঠন মূলক ব্যবস্থা ব্যবহার করেছি এবং এটিকে একটি নতুন নাম দিয়েছি যা হল গ্রীন এর ফাংশন এবং একটি সহজ 1 D উদাহরনে দেখিয়েছি যে কিভাবে গ্রীন এর ফাংশন নির্ণয় করা যায় এখন তোমার এখানের অপারেটর যদি আলাদা হয় তাহলে সব হিসেব নিকেশ পাল্টে যাবে কিন্তু ধারণাটা একই থাকবে সুতরাং এটি হলো একটি খুব সহজ 1 D উদাহরণ